আমরা এখনো অবধি এই পাঠক্রমে যা করেছি তা হল কিছু পরীক্ষামূলক পদ্ধতি যেগুলি বোঝা খুবই প্রয়োজনীয় তাদের দ্বারা এই প্রমাণ করেছি যে প্রথমত কৃষ্ণ বস্তুর বিকিরণের বর্ণালী ঘনত্ব কে বোঝাতে একটি দোলকের শক্তি স্তর কোয়ান্টাইজড ধরে এগোতে হবে এর মানে কি এর মানে হল যদি একটি দোলকের কম্পাঙ্ক হয় নিউ তার শক্তি হতে পারবে সুধুমাত্র 0 h 2 h ইত্যাদি অর্থাৎ h এর n সংখ্যক কোয়ান্টা আর এইরূপ ধরে গণনা করলে আমরা এমন বর্ণালী ঘনত্বের বক্ররেখা পাই যা পরীক্ষামূলক বক্ররেখার সাথে সম্পূর্ণ ফিট করে ও দুই রকম লিমিটে অর্থাৎ T খুব বড় হলে বা খুব ছোট হলে যথাক্রমে ওয়েইনের সূত্র Wien's formula ও র্যালে জীন্স সুত্রে Rayleigh Jean's formula পরিণত হয় দ্বিতীয়ত আমরা এও দেখেছি যে বিকিরণকে এমন ভাবা যেতে পারে যেন তা তৈরি বিকিরণ অণু দিয়ে আমি বিশেষ ভাবে এই পদটি ব্যবহার করছি আক্ষরিকভাবে তোমাদের বোঝাতে যে এই ধারনাটি আসে বিকিরণের এনট্রপি পরিবর্তনের হিসেব থেকে যখন আয়তন প্রসারিত হয় শক্তি অপরিবর্তিত রেখে অর্থাৎ v1 থেকে v2 উত্তর যা আসে তা আদর্শ গ্যাসের সঙ্গে মিলে যায় সেখান থেকেই উৎপত্তি হয় বিকিরণ অণুর যাকে নাম দেওয়া হয় ফোটন যার শক্তি h কম্পাঙ্কের বিকিরণের জন্য তাই এক দিকে আমার কাছে থাকে দোলক যে শক্তি বিকিরিত করে h 2 h ইত্যাদি আর অন্য দিকে থাকে বিকিরণ যার শক্তি h এবার যেই প্রশ্নটি আসে সেটি লিখি কোয়ান্টাইজেশান কি সুধুই কোন দোলকের শক্তি h ν 2 h ν এর এককে বিকিরিত হওয়া এর ব্যাখ্যা আমি এই ভাবে দেব যে যেই দোলকগুলি বিকিরণ নিঃসরণ করে তারা কিন্তু আহিত কণা তারা ত্বরিত হয় ও সামনে পেছনে যাওয়া আসা করে ও একই কম্পাঙ্কের বিকিরণ নিঃসরণ করে তা সে আলোকরশ্মি হোক বা অন্য কিছু তাহলে এই ব্যাপারটি কি এরই মধ্যে সীমাবদ্ধ না এর সাধারণীকরণ করা যায় অর্থাৎ প্রশ্ন হল কোয়ান্টাইজেশান কি প্রাকৃতিক নিয়ম বা তা কি অন্যান্য তন্ত্রেও প্রযোজ্য যেমন যান্ত্রিক দোলক আমরা পরমাণুর ক্ষেত্রেও এটি দেখব দেখা গেছে যে এটি সত্যি অনেক বেশী সাধারণ ও একে প্রাকৃতিক নিয়ম বলে মেনে নেওয়া যায় এই ব্যাপারটি কিন্তু প্রমাণ হতে অনেক সময় লেগেছিল এই অধ্যায়ে আমরা যা আলোচনা করব তা হল কোয়ান্টাইজেশান এর নিয়মটি যান্ত্রিক দোলকের জন্য প্রযোজ্য তোমরা সব সময় এটা মনে রাখবে যে কোন তত্ত্ব বা ধারণার সত্যতা যাচাই করার একমাত্র উপায় হল পরীক্ষামূলক ভাবে তা যাচাই করা অথবা কোন পরীক্ষার ফল তত্ত্বটির দ্বারা ব্যখ্যা করতে পারা এবার প্রেক্ষাপট হিসেবে তোমাদের আমি বলব অপরিবাহী পদার্থের আপেক্ষিক তাপ এই নিয়ে একটি সূত্র আছে যার নাম দ্যুলং পেতি সূত্র যা বলে অপরিবাহী পদার্থের আপেক্ষিক তাপ হল 3 R প্রতি মোল আর এর ভিত্তি হল ইকুইপার্টিশান তত্ত্ব তোমাদের যদি মনে পড়ে ইকুইপার্টিশান তত্ত্ব অনুযায়ী প্রত্যেক স্বাধীনতার মাত্রার শক্তি সমান হয় kT2 প্রতি অণু তে তাহলে প্রতি মোল শক্তি হবে kT2 গুন অ্যাভোগাড্রো সংখ্যা N যার সমান হয় RT2 দ্যুলং ও পেতি যা লক্ষ্য করেছিলেন তা হল কোন কঠিন পদার্থের পরমাণুর গড় গতি শক্তি হল 12mv2 ও গড় স্থিতি শক্তি হল 12kx2 দুটি রাশিই দ্বিঘাত আর দুটিরই গড় প্রতি স্বাধীনতার মাত্রার জন্য RT2 এটি ছিল একমাত্রিক ক্ষেত্রে 3D ক্ষেত্রে তাহলে আমরা কি পাবো 3D কঠিন পদার্থের ক্ষেত্রে 3D বলতে আমি বোঝাতে চাইছি ত্রিমাত্রিক প্রত্যেক অণুর স্বাধীনতার মাত্রা সংখ্যা 3 তাই প্রত্যেক অণুর গড় গতি শক্তি হল 32mv2 আর গড় স্থিতি শক্তি হল 32kx2 অর্থাৎ গড় আসবে 3RT2 প্রতি মোল মোট শক্তি হবে 3 R T আর তাই আপেক্ষিক তাপ সঠিক ভাবে বললে আপেক্ষিক তাপ প্রতি মোল হবে ddT3RT3R যার মান হয় মোটামুটি 24 জুল প্রতি মোল R সমান মোটামুটি 8 জুল হয় কিন্তু যেই তাপমাত্রা T নিচের দিকে যায় যেই T কমতে থাকে আপেক্ষিক তাপের মান কমে যায় ও T 0 হলে তার মান 0 হয়ে যায় এই ফল কিন্তু ক্লাসিক্যাল ইকুইপার্টিশান তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করা যায় না একমাত্র কোয়ান্টাম তত্ত্ব এই ক্ষেত্রে বোঝাতে সক্ষম হয় যে আসলে কি ঘটে আমরা কিন্তু আগেই আলোচনা করেছিলাম কৃষ্ণ বস্তুর বিকিরণের আচরণ কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করার সময়েই যে সেখানে ইকুইপার্টিশান তত্ত্ব প্রযোজ্য হয়না যদি হত তাহলে র্যালে জীন্স সূত্র Rayleigh Jean's formula সম্পূর্ণ সঠিক হতো তাই না তাই আমাদের বুঝতে হবে যে এটি সমস্ত রকম তন্ত্রের জন্য সাধারণীকৃত করা যায়না তাহলে এবার দেখে নিই কোয়ান্টাম মেক্যানিকাল ধারণার ভিত্তি তে কি করে আপেক্ষিক তাপের মান 0 হওয়া ব্যাখ্যা করা হয় যখন T 0 আমরা আগেই গণনা করে পেয়েছি যে প্রত্যেক দোলকের গড় শক্তি সমান হয় hehνkT 1 কি ভাবে পেয়েছিলাম এই ফলাফলটি আমরা সংক্ষেপে তোমাদের মনে করিয়ে দিই আমরা বলেছিলাম যে একটি দোলকের শক্তি হতে পারে শুধুমাত্র 0 h 2 h ইত্যাদি সেই শক্তি n h হওয়ার সম্ভাব্যতা হল e nhνkTn0e nhνkT এই সম্ভাব্যতার সাথে গুন করেছিলাম শক্তি আর পেয়েছিলাম তাপমাত্রা T তে গড় শক্তি E অ্যাভারেজ সমান n0nhνe nhνkTn0e nhνkT আর তার থেকেই আমরা পেয়েছিলাম hehνkT 1 আর তাই N সংখ্যক কণার জন্য আমরা পাবো 3 N অর্থাৎ 3 N সংখ্যক স্বাধীনতার মাত্রা আর প্রত্যেক স্বাধীনতার মাত্রার শক্তি হয় hehνkT 1 এটিই হবে তন্ত্রের তাপমাত্রা T তে শক্তি E তাই কোন কঠিন পদার্থের যদি N সংখ্যক পরমাণু থাকে প্রত্যেকটি স্বাধীনতার মাত্রার কম্পাঙ্ক হল তাহলে মোট শক্তি E সমান হয় 3NhehνkT 1 কোয়ান্টাম ধারণার ভিত্তিতে আমরা পেলাম N সংখ্যক কণার জন্য শক্তি হয় 3NhνehνkT 1 আর তাই আপেক্ষিক তাপ এখানে আমি সূক্ষ্ম বিষয় যেমন কঠিন পদার্থের নির্দিষ্ট আয়তন না নির্দিষ্ট চাপ সে সবের দিকে যাচ্ছি না কারণ সেগুলি খুব একটা গুরুত্বপূর্ণ নয় যদি সেই পদার্থের কম্প্রেসিবিলিটি খুব কম হয় তাই Cp আর Cv এমন কিছু আলাদা হয়না তাদের মান পাওয়া যায় dEdT থেকে যা হল 3NhνddT 1ehνkT 1 যার সমান 3NhνehνkT 1ehνkT 12hνkT ছাড়া কিছুই নয় তাই এর সমান হল 3Nh22kT2ehνkT 1ehνkT 12 আর আমরা যদি এটি তাপমাত্রার ফাংশান হিসেবে রেখাচিত্রে আঁকি তাপমাত্রা যখন কমে এই রাশিটি এক্সপোনেনশিয়াল ভাবে → 0 এটি দেখার জন্য ধরা যাক T → 0 তাহলে ehνkT→∞ অর্থাৎ অত্যন্ত বড় একটি সংখ্যা আর তাই আমরা লিখতে পারি C সমান 3h22kT2e hνkT আর তা 0 এখান থেকে ব্যাখ্যা পাওয়া যায় আপেক্ষিক তাপ → 0 যখন T → 0 কোয়ান্টাম ধারণা যদি লক্ষ রাখো এটি কিন্তু কোয়ান্টাম তত্ত্বের প্রতি আস্থা বাড়িয়ে দেয় এবার দেখা যাক এখান থেকে আমরা দ্যুলং পেতি সূত্র পাই কি না তাহলে আমরা হিসেব করেছি C3h22kT2 ehνkTehνkT 12 এবার T যখন খুব বেশী হয় আমরা ehνkT কে লিখতেই পারি 1hνkT আর তাই C3h22kT2×1×11hνkT 12 আর তা হয় 3h22kT2×1×k2T2h22 এবার যদি h22 পদগুলি কাটাকুটি করি আর এখানের k কেটে যায় এই k দিয়ে এই T2 দুটিও কেটে যায় অবশেষে আমরা পাই উত্তর 3kN অথবা 3 k প্রতি অণু যার মানেই হল 3 R তাই কোয়ান্টাম ধারণা যখন আমরা যান্ত্রিক দোলকের জন্য ব্যবহার করি আমরা শুধু T → 0 সঙ্গে C → 0 টাই ব্যাখ্যা করতে পারি তা নয় আমরা অপর লিমিট অর্থাৎ তাপমাত্রা বেশী হলে কি হবে সেই ফলাফলও সঠিক পাই তোমাদের জানিয়ে দিই এই ভাবে C গণনার পদ্ধতি কে বলা হয় আইনস্টাইন মডেল এই অধ্যায় আমি শেষ করছি এই বলে যে আইনস্টাইন দোলকের শক্তি কোয়ান্টাইজড এই ধারণা কে কাজে লাগিয়েই ব্যাখ্যা করেছিলেন যে কোন কঠিন পদার্থের আপেক্ষিক তাপ শূন্য তাপমাত্রায় কেন শূন্য হয়ে যায় আর এর ফলে কোয়ান্টাম তত্ত্বের প্রতি আস্থা বেড়েছিল এই সপ্তাহের আগামী দুটি অধ্যায়ে আমি আলোচনা করব কি ভাবে কোয়ান্টাম ধারণা অন্য তন্ত্রেও ব্যবহার করা হয় ও ব্যাখ্যা করব হাইড্রোজেন বর্ণালী আর একটি সাধারণ দোলকের শক্তি স্তর যা থেকেই কোয়ান্টাম তত্ত্বের গুরুত্ব বাড়তে শুরু করে